আমরা গত তিন সপ্তাহে যা কিছু করেছি সেখানে দেখেছি যে কিভাবে কোয়ান্টাম মেকানিক্স এর হাইজেনবার্গ এর প্রস্তুতির সঙ্গে কোয়ান্টাম মেকানিক্স এর ধারনা তৈরি হয়েছে যেগুলি প্রাথমিক ভাবে ট্রাঞ্জিশন বিস্তার অথবা আমরা বলতে পারি ট্রাঞ্জিশান ম্যাট্রিক্স এর রাশি গুলি দ্বারা লেখা হয়েছে এবং তারপর এইগুলি বর্ন জর্ডান এবং হাইজেনবার্গ দ্বারা ম্যাট্রিক্স মেকানিক্স আকারে সংস্কারিত করা হয়েছে যাইহোক আগের সপ্তাহে লেকচারের শেষের দিকে আমারা এই পদ্ধতির মধ্যদিয়ে কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম সমাধান করেছিলাম এটি পরপর জটিল হচ্ছিল এবং এটি ওয়েভ মেকানিক্সের জন্মের সঙ্গে সঙ্গে সহজ করা হয়েছিল যেটি এরভিন শ্রোডিঞ্জার তৈরি করেছিলেন এটি সাধারনত কোনাগুলিকে ওয়েভ এর মত আচরণ করা হয় পরবর্তী দুটি সপ্তাহে আমরা ওয়েভ মেকানিক্স সম্পর্কে সবকিছু পদ্ধতি আলোচনা করবো এবং দেখাব যে এটি প্রকৃতপক্ষে হাইজেনবার্গ এর গঠন এর সঙ্গে সমতুল্য এবং ওটি হবে কোয়ান্টাম মেকানিক্স এর অগ্রগতির জন্য সম্পূর্ণ চিত্র এবং এই পথে আমরা এটি প্রয়োগ করবো কিন্তু আমরা এই লেকচারে কি করতে চাই পদার্থবিদ্যায় কিভাবে ওয়েভ গুলি বর্ণনা করা হয় তার ধারনা পেতে চলেছি সুতরাং আমরা তরঙ্গের বর্ণনা দিয়ে শুরু করছি ওয়েভ কি এবং একটি কোনা কি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এই প্রশ্নগুলি দিয়ে শুরু করা যাক একটি পদার্থ এক জায়গা থেকে অন্য জাগায় যাচ্ছে অথবা বিশৃঙ্খলা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় উত্তর হল দ্বিতীয়টি উদাহরন সরুপ যদি আমরা একটি জল ভর্তি পাত্র নিই এবং এটির মধ্যে আঙ্গুল ঢোকাই তাহলে আমরা একটি বিশৃঙ্খলা সৃষ্টি করছি যেটি এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কিন্তু পদার্থ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না একইভাবে যখন আমরা কথা বলি তখন বাতাসেএকটি চাপের বিশৃঙ্খলা তৈরি করি যেটি এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কিন্তু পদার্থ বাতাসের মধ্যদিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না সুতরাং ওয়েভ কি ওয়েভ হল কিছু সময়ের জন্য একটি মাধ্যমের বিশৃঙ্খলা কিন্তু উদাহরণস্বরুপ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য কোন মাধ্যমের প্রয়োজন হয়না সুতরাং আমরা মাধ্যম অথবা শূন্যস্থান নিয়ে আলোচনা করছি উদাহরণস্বরুপ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ হল ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডের বিশৃঙ্খলা যেটি একটি নির্দিষ্ট দ্রুতি নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমন করে এটি হল ওয়েভ এবং কিভাবে আমরা গানিতিক ভাবে বর্ণনা করবো দেখাযাক সুতরাং আমরা গানিতিক ভাবে ওয়েভ বর্ণনা করছি এবং আমরা নিজেই ডিসপারশান ছাড়া ওয়েভের মধ্যে সীমাবদ্ধ থাকছি যেটা আমাদের জন্য পর্যাপ্ত এর অর্থ হল যখন ওয়েভ ভ্রমন করবে তখন আমরা বুঝতে পারবো যে বিশৃঙ্খলা ভ্রমন করছে এটি বিকৃত হয় না ধরাযাক আমাদের কাছে এই জল ভর্তি পাত্র রয়েছে এবং আমরা এটির মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করেছি এই বিশৃঙ্খলা ভ্রমনের সময় একই আকৃতি ধরে রাখে অথবা আমরা যখন বাইরের কোন ব্যক্তির কথা বলি তখন ব্যক্তিটি 20 30 মিটার দূরে থাকা সত্ত্বেও একই শব্দ শুনতে পায় সুতরাং শব্দ অথবা বিশৃঙ্খলার কোন বিকৃতি হয় না একেই বলে ডিসপারশানলেস বা বিচ্ছুরণহীন ওয়েভ দড়ির ক্ষেত্রেও একই ভাবে ঘটে উদাহরন স্বরূপ যদি আমরা একটি স্পন্দন তৈরি করি তাহলে এটি একই আকৃতি নিয়ে নিচের দিকে ভ্রমন করবে এর অর্থ হল এটি ডিসপারশান ছাড়া এবং এটি প্রতিফলিত হয়ে ফিরে আসতে পারে সুতরাং এই ধরনের ওয়েভের সম্পর্কে আমরা বলছি এবং এইগুলি আমরা গানিতিক ভাবে বর্ণনা করতে চাইছি আমরা এখন বলতে চলেছি যে ধরাযাক আমরা একমাত্রিক এর মধ্যে সিমাবদ্ধ থাকবো তারপর আমরা ত্রিমাত্রিক এর ক্ষেত্রে সমীকরণটি লিখব সুতরাং একমাত্রিক এর ক্ষেত্রে আমরা x অক্ষ বরাবর ভ্রমন করছে এবং বিশৃঙ্খলা x অক্ষ বরাবর v গতি নিয়ে ভ্রমন করছে পরের স্লাইডে যাওয়া যাক এখানে আমাদের x অক্ষ রয়েছে এবং এখানে এটা হল 0 আমরা দুই ধরনের পরিস্থিতি নেব যার মধ্যে একটি হল বিশৃঙ্খলা যে কোন ধরনের হতে পারে এটি ডানদিকে v গতি নিয়ে ভ্রমন করছে আমরা অপর পরিস্থিতিও নিতে পারি যেটি হল একই বিশৃঙ্খলা বামদিকে v গতি নিয়ে বিকৃত ছাড়া ভ্রমন করছে ধরাযাক এটি হল t 0 সময়ে ফাংশন f এখন আমরা জানতে চাইবো x দূরত্বে সময়ের ফাংশনে বিশৃঙ্খলা কি হবে যদি আমরা x এ কিছু লক্ষ্য করি তাহলে এটি খুবই সাধারণ ধরাযাক আমরা x দূরত্বে এই লক্ষ্য করি তাহলে t 0 সময়ে x vt স্থানে একই বিশৃঙ্খলা থাকবে সুতরাং এটি হল x v t এর ফাংশন সাধারনত x1 এবং t 1 এ বিশৃঙ্খলা থাকলে আমরা লিখতে পারি x এবং t এর ফাংশন t 1 এ v এর ফাংশন কারন কেন্দ্র v t দূূরত্বে স্থানান্তরিত হয়েছে আমরা এটি লিখব fxt f v t 1 এটি হল বিশৃঙ্খলা এবং ওয়েভ ডানদিকে ভ্রমন করছে কিভাবে বামদিকে ভ্রমন করবে এক্ষেত্রে f x t কি হবে এটির t 0 সময়ে ধনাত্মক দূরত্ব হল x v t এবং সাধারন ফাংশন লিখতে চাই তাহলে fxt f v t 0 সুতরাং বামদিকে ভ্রমনের জন্য চিহ্নের পরিবর্তন হয়েছে আমরা এটি অন্যভাবে দেখতে পারি অন্য পথ আমরা এটি t সময়ে x বিন্দুতে দেখছি t সময়ে x বিন্দুতে বিশৃঙ্খলা t t x v সময়ে x 0 বিদুতে একই হবে কারন এটি v t দূরত্ব ভ্রমণ করেছে সুতরাং এটি অতটুকু দূরত্ব ভ্রমন করেছে সুতরাং এটি x v সময় নিয়েছে সুতরাং যদি এটি ডানদিকে ভ্রমন করে তাহলে আমরা লিখতে পারি f x t f x 0 t x v এবং যদি বামদিকে ভ্রমন করে তাহলে আমরা লিখতে পারি f x t f x 0 t x v আমরা শেষের স্লাইডে কি করেছি এবং কি বুঝেছি এখানে এটি ডিশপারশান ছাড়া ভ্রাম্যমাণ ওয়েভের জন্য আমাদের কাছে রয়েছে f আমরা এটিকে 0 অথবা f t x v তে নামিয়ে আনছি যেটি f এর সঙ্গে সমান আমাদের ঠিক দুইদিকে লক্ষ্য রাখতে হবে যে ওয়েভ কিভাবে ভ্রমণ করছে সুতরাং উদাহরন স্বরূপ যদি আমাদের কাছে ফাংশন হিসাবে e 2থাকে তাহলে ওয়েভটি ডানদিকে ভ্রমন করবে এবং এটি t 0 সময়ে কেমন দেখতে হবে এটি e x2 এর মতো হবে এবং সময়ের সঙ্গে v t দূরত্ব দ্বারা ডানদিকে এগোতে থাকবে অপরদিকে যদি আমাদের কাছে f x t e xvt2থাকে তাহলে এই ওয়েভটি v বেগ নিয়ে বামদিকে ভ্রমন করবে আমরা আবার e 2 e v2t x v2 লিখতে পারি এটি হল অন্য একটি পদ্ধতি যেটা দেখে t সময়ে ওয়েভের বিশৃঙ্খলা বোঝা যায় এটির x 0 তে সময় হল t - xv এই দুটি পদ্ধতি হল ওয়েভ দেখার জন্য ধরাযাক আমরা একটি লম্বা দড়ি নিলাম যেটির একপ্রান্ত কোথাও বাঁধা রয়েছে এবং আমরা এটিকে কাঁপাতে শুরু করলাম ধরাযাক এটি হল x 0 স্থান আমরা এটি y A sin t নিয়ে ঘোরাতে শুরু করলাম আমরা এটি উপর এবং নিচে এমন ভাবে কাঁপাছি যাতে সরন x এবং t এর ফাংশন হয় সুতরাং সরন y x t A sin ω t x v হবে যদি ওয়েভ ভ্রমন শুরু করার পর আমরা সরন দেখতে চাই তাহলে x 0 স্থানের পর কিছুটা দূরত্বে এই বিন্দুতে সময় হবে t - xv সুতরাং এটি হল একটি সাইনুসইডাল ওয়েভ আমরা এটিকে কিছুটা অন্যভাবে লিখবো যেটা হল ভিতরে নেবো তাহলে y x t A sin ω t x v এখন vω v2πν আবার vν হল তরঙ্গ দৈর্ঘ্য λ অতএব এই এক্সপ্রেশানটা লিখতে পারি y x t ASinωt 2πxλ সাধারনত 2πλকে ছোটো k দ্বারা প্রকাশ করা হয় এবং একে ওয়েভ নাম্বার বলা হয় সুতরাং আমরা সাধারন ভাবে সাইনুসইডাল ওয়েভকে y x t A Sinωt kx আকারে লিখতে পারি যেখানে k 2πλ v আমরা অন্য বিস্তার লিখতে পারি যেটা হল y x t A kx ωt আমরা এটি কিভাবে তার উপর নির্ভর করে না কিন্তু x v t অথবা t - xv সমন্বয় রয়েছে এবং এটি শুধুমাত্র ভ্রাম্যমাণ ওয়েভকে প্রকাশ করছে ভ্রাম্যমাণ ওয়েভ কি সাইন ওয়েভ এর মধ্যে সীমাবদ্ধ উত্তর হল না উদাহরন স্বরূপ আমরা একই দড়ি নিতে পারি এবং এটিকে উপরের দিকে উঠিয়ে ওখানে কিছুক্ষণ রেখে ছেরে দেওয়া অর্থাৎ আমরা y এর মত কিছু বিকৃতি তৈরি করলাম সময় t এর মান 0 থেকে T এর মধ্যে হলে y A এবং T এর থেকে t বড় হলে y 0 হবে তাহলে এটি x এবং t এর ফাংশনে কেমন দেখতে হবে যদি t x v এর মান 0 থেকে T এর মধ্যে হয় তখন y t x A এবং অন্যথায় y t x 0 সুতরাং আমরা একটি ছোট ক্যাল্কুলেশান করতে পারি এবং এটি কেমন দেখতে হপবে টা দেখাতে পারি আমরা আসলে একটি স্কোয়ার ওয়েভ তৈরি করেছি যেটা A সঙ্গে নিচে ভ্রমণ করে অপরদিকে আবার t x v এর মান যদি 0 এর থেকে বড় এবং T এর থেকে ছোট হয় তখন y t x A এবং অন্যথায় y t x 0 তারপর এটি বামদিকে ভ্রমন করবে সুতরাং আমরা কি পেতে চাইছি আমরা একটি একটি বিশুদ্ধ কম্পাঙ্কের অথবা হারমনিক ওয়েভের বিশৃঙ্খলা চাইছি যেটা বাম থেকে ডানে ভ্রমন করবে আমরা হারমনিক ওয়েভের অনেকগুলি পদ বাদ দিয়েছি আমাদের কাছে নির্ভরশীল যেটা আছে সেতা হল একটি জায়গায় Sinωt সাধারনত এটি যেকোনো আকৃতির হারমনিক অথবা সাইনুসইডাল ওয়েভ হতে পারে এবং অপরতি যেকোনো আকৃতির হতে পারে সুতরাং এটি হল বিশৃঙ্খলা যেটি বিকৃতি ছাড়া চলছে এটি বিকৃতি হয় না এবং এটি হল ভ্রাম্যমাণ ওয়েভ এখন ওয়েভের সমীকরণ লেখা যাক যেটা ওয়েভের গতিকে বোঝায় t - xv এই ফাংশনটা দেখা যাক যদি আমরা এই রাশিটিকে z দিয়ে প্রকাশ করি এবং t এর সাপেক্ষে f কে পারশিয়াল ডেরিভেটিভ করি তাহলে আমরা dfdz∂z∂tপাবো যেটা dfdz এর সঙ্গে সমান এবং যদি আমরা x এর সাপেক্ষে f কে পারশিয়াল ডেরিভেটিভ করি তাহলে আমরা dfdz∂zx পাবো যেটা আমাদের 1vdfdz দেবে এবং dfdz পারশিয়াল 1v∂f∂t এর সঙ্গে একই আমরা ভ্রাম্যমাণ ওয়েভের ওয়েভ সমীকরণ ∂f∂x 1v∂f∂t লিখতে পারি যেটা সমান ∂f∂x1v∂f∂t0 সুতরাং সমাধান কি হবে সমাধান হল t - xv সুতরাং সমাধান হল t - xv এর ফাংশন এবন আকৃতি যেকোনো হতে পারে অথবা x vt ফাংশন মত একই বামদিকে ভ্রাম্যমাণ ওয়েভের জন্য ধনাত্মক চিহ্ন হবে যেটা ft xv ফাংশন দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে ওয়েভ বামদিকে ভ্রমন করার জন্য d f d z একই থাকে অতএব বামদিকে ভ্রাম্যমাণ ওয়েভের জন্য ∂f∂x 1v∂f∂t সুতরাং আমাদের কাছে দুটি সমীকরণ রয়েছে ধনাত্মক x এর দিকে ভ্রাম্যমাণ ওয়েভের জন্য আমরা লিখতে পারি ∂f∂x 1v∂ft এবং ঋণাত্মক x দিকে ভ্রাম্যমাণ ওয়েভের জন্য ∂f∂x1v∂f∂t ওয়েভ কোন ভ্রমন করছে এটি বোঝা খুব কষ্টকর অতএব যদি আমরা ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্নের সমীকরণ দুটিকে সংযুক্ত করি তাহলে আমরা বুঝতে পারবো যে ভ্রাম্যমাণ ওয়েভ x এর সাপেক্ষে পারশিয়াল ডেরিভেটিভ এটি আমরা প্রশ্নগুলি থেকে দেখতে পাবো অথবা 1v∂f∂t সুতরাং যদি আমরা x এর সাপেক্ষে দ্বিতীয় ডেরিভেটিভ নিই তাহলে এটি সমান 1v2 ∂2t2 হবে এবং এখন এই চিহ্ন ধনাত্মক হবে কারন ঋণাত্মক এর বর্গ ধনাত্মক এবং ধনাত্মক এর বর্গ ধনাত্মক হয় অতএব সাধারন ভাবে আমরা লিখতে পারি 2fx21v22ft2

এবং এটি একটি ওয়েভ বামদিক অথবা ডানদিকে ভ্রমন করছে তার বর্ণনা দেয় সুতরাং এটি এখন আমরা লিখতে পারি 2fx21v22ft2 অথবা 2fx2 1v22ft20 যেটা একটি ওয়েভ বামদিক অথবা ডানদিকে ভ্রমন করছে তার বর্ণনা দেয় অথবা এটি দুটি ওয়েভের রৈখিক সমন্বয় সুতরাং 2fx2 1v22ft20 এই সমীকরণের জন্য সাধারন সমাধান হল f এবং এটি অপরটি gx v t উভয়েই উপরের সমিকরনটি পূরণ করে ফাংশন f ডানদিকে ভ্রাম্যমাণ বিশৃঙ্খলা কে প্রকাশ করে এবং ফাংশন g বামদিকে ভ্রাম্যমাণ বিশৃঙ্খলা কে প্রকাশ করে এদের সংমিশ্রন ও এই সমিকরনের সমাধান কারন উভয়ে সমীকরণটি পুরন করে যেটা বামদিকে এবং ডানদিকে ভ্রাম্যমাণ অয়েভকে সংযুক্ত করছে এটি আবার স্থির তরঙ্গ এর বর্ণনা দেয় এটি হল সমান বিস্তারের বামদিকে এবং ডানদিকে ভ্রাম্যমাণ ওয়েভের সংমিশ্রন সুতরাং এটি হল স্থির তরঙ্গ এরা ভ্রাম্যমাণ নয় যেটা আমরা পরবর্তী লেকচারে আলোচনা করবো